হ্যালো ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স বিষয়ক NPTEL এর অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগত আমরা চতুর্থ মডিউল এবং 37 নম্বর লেকচারে রয়েছি এখানে আমরা তলগুলির অভিক্ষেপগুলোর দিকে লক্ষ্য করবো আগের ক্লাসগুলোতে আমরা বিন্দু এবং রেখাগুলির অভিক্ষেপ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এখন আমরা তলগুলির অভিক্ষেপের দিকে নজর দেবো তাহলে তলের অভিক্ষেপ বলতে কী বোঝায় তা দেখা যাক সংজ্ঞানুযায়ী তল হলো একটি দ্বিমাত্রিক বস্তু এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উদাহরন হিসাবে আমরা যদি এই ড্রয়িং শীটটাকে নিই এটা হলো একটা তল এই তলের স্থূলতা এর দৈর্ঘ্য বা প্রস্থের তুলনায় অনেকটাই কম এই ধরনের বস্তুগুলো উদাহরণস্বরূপ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত ট্রাপিজিয়াম ইত্যাদি যদি তারা অনুভূমিক তল এবং উল্লম্ব তলের সাথে বিভিন্ন ধরনের কোণ তৈরি করে তাহলে তাদের অভিক্ষেপগুলোকে কি ধরনের দেখতে লাগবে কিছু ক্ষেত্রে এই আয়তক্ষেত্রগুলো বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তে অনুভূমিক এবং উল্লম্ব উভয় তলের সাথেই বিভিন্ন ধরণের কোণ তৈরি করে যদি ব্যাপারটা এরম হয় তাহলে কি আমরা ধাপে ধাপে এটা গঠন করতে পারি এদের অভিক্ষেপগুলোকে লক্ষ্য করো টপ ভিউ এবং সাইড ভিউকে কি ধরণের দেখতে লাগে তা দেখা যাক সাধারণত যেগুলো প্রদত্ত থাকে তা হলো তলটির বর্ণনা যেমন কোনো নির্দিষ্ট দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র বা কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র ইত্যাদি এবং সাধারণত অনুভূমিক ও উল্লম্ব তলের সাপেক্ষে এর অবস্থান দেওয়া থাকে সম্ভবত কোনো একটি রেফারেন্স তলের সাথে পৃষ্ঠতলীয় অবনতি দেওয়া থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে রেফারেন্স তলের সাথে এর প্রান্তগুলোর অবনতিও দেওয়া থাকে যদি ব্যাপারটি এই ধরনের হয় তাহলে কি আমরা ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং সাইড ভিউ আঁকতে সক্ষম হবো একটা আয়তক্ষেত্রকে লক্ষ্য করা যাক তাহলে একটা আয়তক্ষেত্র অনুভূমিক তলের সাথে সমান্তরালে রয়েছে এটা ত্রিমাত্রিক ক্ষেত্রে কি ধরনের দেখতে লাগবে তাহলে আমাদের কাছে একটা আয়তক্ষেত্র রয়েছে এবং এই আয়তক্ষেত্রটি অনুভূমিক তলের সাথে সমান্তরাল এটা হলো অনুভূমিক তল ত্রিমাত্রিক ক্ষেত্রে যদি আমরা এই ভিউ থেকে লক্ষ্য করি তাহলে আমরা সহজেই একে দেখতে পাবো এই পুরো রেখাটি এখানে সমাপতিত হয় এবং আমরা একটা উল্লম্ব রেখা দেখতে পাই এছাড়াও আমরা ফ্রন্ট ভিউতে একটা অনুভূমিক রেখা দেখতে পাবো আমরা যদি এই আয়তক্ষেত্রটিকে নিচের দিকে অভিক্ষিপ্ত করি তাহলে এটা আমাদেরকে আরো একটি আয়তক্ষেত্র প্রদান করে যখন একটা আয়তক্ষেত্র অনুভূমিক তলের সাথে সমান্তরালে থাকে তখন তার সম্পূর্ণ দৈর্ঘ্যকে আমরা ফ্রন্ট ভিউতে কল্পনা করতে পারি সম্পূর্ণ ক্ষেত্রটিকে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই আমরা টপ ভিউতে দেখতে পারি তাহলে আমরা এই অনুভূমিক তলকে 90° ঘোরাই আমি অভিক্ষেপগুলোকে দেখাতে চাইছি আমরা কি করি প্রথমে আমরা a b কে চিহ্নিত করি তাহলে এই বিন্দুটিকে A নাম দেওয়া যাক এবং এই বিন্দুটি হলো B এটা C বিন্দু এবং এটা হলো D বিন্দু ফ্রন্ট ভিউতে আমরা যখন এইভাবে অভিক্ষিপ্ত করি তখন A এবং B বিন্দুদ্বয় সমাপতিত হয় তাহলে আমরা ফ্রন্ট ভিউতে a b কে একই অবস্থানে দেখতে চলেছি একইভাবে c d কেও সম অবস্থানে দেখতে পাবো এই ভাবেই আমরা পর্যবেক্ষণ করি এবার এদের অভিক্ষেপগুলোকে আমরা নিচের দিকে বর্ধিত করলাম উল্লম্ব তলের সম্মুখে কোথা থেকে a বিন্দুটি শুরু হচ্ছে তা যদি আমরা সঠিকভাবে জানি তাহলে আমরা a বিন্দুকে চিহ্নিত করতে পারব তাহলে আরো একটা অনুভূমিক রেখা অঙ্কন করো যাতে a বিন্দুকে চিহ্নিত করা যায় আয়তক্ষেত্রটির প্রস্থ সম্পর্কে আমরা জানি সুতরাং আমরা b বিন্দুকে চিহ্নিত করতে পারব b জানা হয়ে গেলে আমরা এই সঞ্চারপথটিকে জানি ফলে আমরা সহজেই c বিন্দুকে চিহ্নিত করতে পারব আগে থেকেই আমরা a বিন্দুকে জানি তাহলে ওই সঞ্চারপথের প্রস্থ জানা থাকার কারণে আমরা d কে চিহ্নিত করতে পারব এবার ab bc cd এবং ad যুক্ত করো এইভাবেই আমরা আয়তক্ষেত্রের টপ ভিউ গঠন করি এবার এই আয়তক্ষেত্রটি অনুভূমিক তলে আনত অবস্থায় রয়েছে তাহলে কল্পনা করা যাক আমাদের একটা উল্লম্ব ও একটা অনুভূমিক তল আছে এবং আমাদের আয়তক্ষেত্রটি অনুভূমিক তলে আনত অবস্থায় রয়েছে তাহলে এটা হলো আয়তক্ষেত্র এগুলো হলো A বিন্দু B বিন্দু C বিন্দু এবং D বিন্দু এটা আমাদেরকে একটা অবনতি কোণ দিচ্ছে যা আমরা ফ্রন্ট ভিউ থেকে বুঝতে পারব যা উল্লম্ব তলের উপর রয়েছে এটা হলো অনুভূমিক তল এবং এর থেকে আমরা টপভিউ সংক্রান্ত তথ্যগুলো পাই তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি এই রেখাটিকে একটি আনত রেখা হিসাবে দেখা যায় সুতরাং ফ্রন্ট ভিউতে অনুভূমিক তলে আমরা এই অবনতি কোনটিকে দেখতে পাবো আমরা আয়তক্ষেত্রটিকে নিচের দিকে অনুভূমিক তলের উপর অভিক্ষিপ্ত করছি যদি A এবং B বিন্দু বরাবর একটি নতির সৃষ্টি হয় বা ঘূর্ণন ঘটে তাহলে এই AB বিন্দুদ্বয়কে এই জায়গায় দেখা যাবে এটা হলো a এবং এটা হলো b কিন্তু C বিন্দুটি নিকটবর্তী স্থানে আসে যেহেতু এটা একটা অভিক্ষেপ অভিক্ষেপ সবসময় হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ ছোট হাতের bc দ্বারা চিহ্নিত রেখার দৈর্ঘ্য বড় হাতের BC দ্বারা চিহ্নিত রেখার দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয় এই চিত্রটিকে আবার অঙ্কন করা যাক এবারে একে লক্ষ্য করো কারণ এই রেখাকে উল্লম্ব তলের উপর অভিক্ষিপ্ত করলেও এর দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়না তাহলে সবার প্রথমে A এবং B বিন্দু অনুভূমিক তলের উপর কোথায় অবস্থান করছে তা আমাদের চিহ্নিত করতে হবে অনুভূমিক তল থেকে দৈর্ঘ্য জানতে পারার পর আমরা এই জায়গায় a' এবং b' কে চিহ্নিত করতে পারবো এবং এই আয়তক্ষেত্রটি অনুভূমিক তলের সাথে একটি কোণ তৈরি করছে আমরা একে উল্লম্ব তলে দেখবো c' এবং d'রেখা গুলিকে অঙ্কন করো কারন আমরা এই দৈর্ঘ্যকে ফ্রন্ট ভিউ থেকে পেতে সক্ষম হবো তাহলে আমরা একে চিহ্নিত করলাম এই রেখাগুলিকে অঙ্কন করা হয়ে গেলে আমরা এদেরকে নিচের দিকে অভিক্ষিপ্ত করলাম ফ্রন্ট ভিউ থেকে A বিন্দু কতটা দূরত্বে অবস্থিত তা আমরা জানি অথবা উল্লম্ব তলের সম্মুখে সুনির্দিষ্টভাবে কোন জায়গায় a বিন্দুটি অবস্থান করছে তা আমরা জানি সুতরাং এই a বিন্দুকে চিহ্নিত করো একইভাবে আমরা b বিন্দুকেও চিহ্নিত করলাম এবার সঞ্চাররেখাগুলোকে অঙ্কন করো যেগুলো এই প্রজেক্টর রেখাকে ছেদ করছে a b c এবং d বিন্দুগুলোকে চিহ্নিত করো এগুলো জানা হয়ে গেলে আমরা অভিক্ষেপ হিসাবে এই হ্রাসপ্রাপ্ত আয়তক্ষেত্রটিকে পাবো এখন আবার ছোট বাহুটি অনুভূমিক তলে আনত আছে কিনা তাও আমরা চিহ্নিত করতে পারবো তাহলে ছবির মাধ্যমে এই জিনিসটাকে দেখা যাক আমাদের কাছে একটা আয়তক্ষেত্র আছে ধরা যাক আমরা এই আয়তক্ষেত্রটার কথাই বলছিলাম প্রাথমিকভাবে এটা অনুভূমিক তলের সাথে সমান্তরালভাবে অবস্থান করে এরপর একে কিছুটা কাৎ করানো হলো এরপর আমরা একে এই অভিমুখে কাৎ করবো অথাৎ এটা অনেকটা তিন অভিমুখের মতো যদি এটা অনুভূমিক তল হয় তাহলে আমরা একে এই অভিমুখে কিছুটা নত করবো এরপর আমরা একে এই অভিমুখে আনত করতে চাইছি যদি ব্যাপারটা একই ধরনের হয় তাহলে আমরা কি ধরনের অভিক্ষেপ দেখতে পাবো আমরা কি সম্পূর্ণ আয়তক্ষেত্রটিকে দেখতে পাবো উদাহরণস্বরূপ এই অঞ্চলটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা একে ঘোরাতে চাইছি এখন যদি তোমরা একে প্রজেকশন লেভেলে দেখো তাহলে মনে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অত্যন্ত হ্রাসপ্রাপ্ত হয়েছে অবনতি কোণের উপর নির্ভর করে যখন তোমরা এই অভিক্ষেপগুলোকে পাবে তখন এগুলোকে অন্যভাবে দেখা যাবে এই একই ঘটনা এর ক্ষেত্রেও ঘটেছে এই বাক্সটিকে বেছে নেওয়া যাক তাহলে আমাদের কাছে এই বাক্সটি রয়েছে তাহলে লক্ষ্য করো তোমরা যেভাবে একে দেখতে চাইছো এবং তোমরা যা দেখতে পাচ্ছো তা সম্পূর্ণ আলাদা এখন তোমরা যদি একে আনত করতে চাও তাহলে তোমরা একে এইভাবে দেখতে পাবে তাহলে ধরে নেওয়া যাক তোমরা এই আয়তক্ষেত্রটিকে দেখতে পাচ্ছো যদি আমি একে এই অভিমুখে ঘোরাই তাহলে তোমরা ফ্রন্ট ভিউতেও এই একই আয়তক্ষেত্রকে দেখতে পাবে এখন যদি আমরা একে কিছুটা নত করি তাহলে তোমরা অন্য ধরনের কিছু দেখতে পাবে যেমন এই রেখার মতো তোমরা কিছু দেখতে পাবে এবং তোমরা পিছনের দিকের এই রেখাটিকেও দেখতে পাবে একইভাবে আমাদের স্লাইডের যখন আমরা এই আয়তক্ষেত্রগুলোকে পর্যবেক্ষণ করছি যখন আমরা ভিউগুলোকে অভিক্ষিপ্ত করছি তৃতীয় ব্যক্তি হিসাবে যখন তুমি ফ্রন্ট ভিউতে অভিক্ষেপকে লক্ষ্য করছো তখন এই আয়তক্ষেত্রটি ভীষণ ভাবে পরিবর্তিত হয়ে সামান্তরিকে পরিণত হবে কোনো কোনো ক্ষেত্রে ট্রাপিজিয়াম বা অন্যান্য বিভিন্ন ধরনের আকৃতিও দেখতে পাওয়া যাবে উৎপাদনের জন্য এই ভিউগুলোকে গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের কাছে একটা পাতলা বস্তু রয়েছে সেই জন্য তোমরা একে টপ ভিউ থেকে পর্যবেক্ষণ করতে চাইছো এই ভিউগুলো সম্পর্কে না জানলে তোমাদের পক্ষে এই ধরনের প্রোডাক্ট উৎপাদন করা কঠিন হয়ে পড়বে এবং এই তথ্যগুলো প্রোডাকশন টিমকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে তাহলে কিভাবে এই ধরনের আনত বস্তুগুলোকে এমনকি সাধারণ আয়তক্ষেত্রাকার বস্তুগুলোকে অংকন করা যায় তা শেখা যাক যদি আমরা এই আয়তক্ষেত্রকে এইদিকে ঘোরাই তাহলে টপ ভিউ থেকে একে ঘোরানো নিষ্পেষিত দেখতে লাগবে একইভাবে ফ্রন্ট ভিউতে এটা সম্পূর্ণভাবে একটা সামান্তরিকে পরিবর্তিত হয়ে যাবে তাহলে একটা প্রশ্ন করা যাক আমরা একটা আয়তক্ষেত্র নিয়েছি এরপর অনুভূমিক তল থেকে একে কিছুটা উপরে তুলতে হবে যাতে অনুভূমিক তলের সাথে এটা একটা কোণ তৈরি করে এরপর এই ছোট ধারটির সাপেক্ষে ঘোরানো হলো অর্থাৎ এই ছোটো ধারটিকে এইদিকে সরাতে হবে যদি ব্যাপারটা এই ধরনের হয় অর্থাৎ যদি আমরা এই বিন্দুগুলোকে অভিক্ষিপ্ত করি তাহলে আমরা কি ধরনের বস্তু পেতে চলেছি একইভাবে এই বিন্দুগুলোকেও অভিক্ষিপ্ত করো কিভাবে এটা করা সম্ভব আমরা এই জিনিসটাই শিখতে চাই তাহলে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র এবং একটা রেখা দেখতে পাবো এবার অভিক্ষেপগুলোকে পাওয়ার পর আমরা ঘোরাবো এর ফলে আমরা রৈখিক অভিক্ষেপ পাবো এবং আমরা একে অঙ্কন করব এটা কিভাবে করা যাবে তা দেখা যাক প্রথমে বস্তুটি অনুভূমিক তলের সাথে সমান্তরালে অবস্থান করছে এটা হলো সেই বস্তুটি ত্রিমাত্রিক ক্ষেত্রে এই আয়তক্ষেত্রটি সমান্তরালভাবে অবস্থান করে উল্লম্ব তলে যখন আমরা ফ্রন্ট ভিউকে আঁকছি তখন a b c d এর মাধ্যমে আমরা দৈর্ঘ্যটিকে চিহ্নিত করতে পারছি একইভাবে টপ ভিউতে এই আয়তক্ষেত্রটিকে আঁকো এখন ধরা যাক এই আয়তক্ষেত্রটিকে আমরা 30 ডিগ্রী কোণে ঘোরাতে চাইছি এই 30° কোণটিকে আমরা কোথায় দেখতে পাবো যদি আমরা এই AB রেখা বরাবর ঘোরাই তাহলে C এবং D কিছুটা উপরে উঠবে যদি ব্যাপারটা এরকম হয় আমরা দেখতে পাচ্ছি BC এবং AD রেখা সমাপতিত হয়ে ফ্রন্ট ভিউতে 30 ডিগ্রি কোণ তৈরি করছে এখন BC বা AD রেখাকে অঙ্কন করো যা উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রী কোণ তৈরি করবে এই বিন্দুগুলোকে a' b' c' এবং d' নামকরণ করা হলো এরপর রেখাটিকে অভিক্ষিপ্ত করো c থেকে নিচের দিকে রেখাকে অভিক্ষিপ্ত করো এবং a' থেকেও একইভাবে নিচের দিকে অভিক্ষিপ্ত করো যখন আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করছি তখন এই দৈর্ঘ্যটি অপরিবর্তিত থাকবে এই AB একই থাকবে তাহলে প্রথমে এর থেকে কতটা সম্মুখে এবং কতটা ঊর্ধ্বে রয়েছে সেই অনুযায়ী a বিন্দুকে চিহ্নিত করো a' b' কে চিহ্নিত করো এরপর আমরা সম্পূর্ণ a b c এবং d কে গঠন করার জন্য সঞ্চারবিন্দুগুলোকে অংকন করব সাধারণত যখন আমরা এই ধরনের তলের অভিক্ষেপ অঙ্কন করি তখন আমাদের কাছে একাধিক চিত্র থাকে প্রথম চিত্রে আমরা a লিখলাম পরবর্তী চিত্রে আমরা a1 লিখলাম এবং এগুলি হলো অভিক্ষিপ্ত রেখা দ্বিতীয় ছবির ক্ষেত্রে স্বাভাবিকভাবে এগুলো a2 b2 ইত্যাদি হয় এটাই হলো প্রচলিত রীতি যা আমরা অনুসরণ করছি তাহলে আমরা a1 b1 c1 d1 এর মাধ্যমে এই আয়তক্ষেত্রটিকে অভিক্ষিপ্ত করলাম এরপরে আমরা একটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রটিকে ঘোরাতে সক্ষম হবো ধরা যাক এই অভিক্ষেপগুলো হলো a1 b1 c1 d1 আমরা c1 এর জন্য d1 এর সাপেক্ষে ঘোরাচ্ছি এর ফলে এই বিন্দুটা এই জায়গায় যাবে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এটা আসলে কোথায় অবস্থান করছে তাহলে a1 বিন্দুটিও সরে যাচ্ছে যদি d1 বিন্দুর সাপেক্ষে ঘোরানো হলে তা কি রকম হবে তা আমরা ড্রইং শীটে দেখাচ্ছি আমি এই বিন্দুটাকে a1 এই বিন্দুটাকে d1 একে b1 এবং এই বিন্দুটিকে c1 হিসাবে চিহ্নিত করলাম এই রেখাগুলিকে যুক্ত করা যাক ধরা যাক এই আয়তক্ষেত্রটিকে আমরা পেলাম আমরা একে d1 বিন্দুর সাপেক্ষে ঘোরাতে চাইছি সুতরাং আমাদের কাছে আগে থেকেই এই অভিক্ষেপটি রয়েছে এবং d1 বিন্দুর সাপেক্ষে আমরা পরের অভিক্ষেপটিকে তৈরি করতে চাইছি আমরা একে ঘোরাতে চাইছি যদি ব্যাপারটা এই রকমের হয় তাহলে d1 এখানে একইভাবে থাকে কিন্তু a থেকে d পর্যন্ত রেখাটি অনুভূমিক অক্ষের সাপেক্ষে একটা অবনতি কোণ তৈরি করবে ধরা যাক এটা হলো অনুভূমিক অক্ষ যার সাপেক্ষে আমরা ঘুরিয়েছি তাহলে পরের অভিক্ষেপের ক্ষেত্রে আমরা যে ঘূর্ণনকে দেখতে পাচ্ছি তা অঙ্কন করতে হবে তাহলে স্লাইডে ফিরে যাওয়া যাক তাহলে a1 b1 c1 d1 কে আঁকার পর আমরা d1 বিন্দুর সাপেক্ষে ঘুরিয়েছি তাহলে এভাবে আমরা ঘুরিয়েছি দৈর্ঘ্য স্থানান্তর করার জন্য আমরা ঘোরাচ্ছি আমরা ওই জায়গায় এটা তৈরি করতে চলেছি আমরা শুধুমাত্র ঘোরাচ্ছি অভিক্ষেপের কোনো পরিবর্তন ঘটাচ্ছি না একইভাবে a1b1 a1d1 এর উপর লম্ব এই লম্ব আঁকার জন্য আমাদেরকে এটা আঁকতে হবে একইভাবে এই লম্বের উপর আরো একটি লম্ব আঁকতে হবে এই ভাবে আমরা এই আয়তক্ষেত্রটিকে আঁকলাম এই আয়তক্ষেত্রটিকে আঁকা হয়ে গেলে আমরা এর ভিউগুলোকে চাই এই জন্য আমরা কি করব পৃষ্ঠার উপর এই a1 বিন্দুটিকে অভিক্ষিপ্ত করব b1 যাকে ঘোরানো হয়েছিল আমরা একেও অভিক্ষিপ্ত করব c1 এর অভিক্ষেপ এবং d1 এর অভিক্ষেপ এর মধ্যে দিয়ে অতিক্রম করে কিন্তু আমরা আগে থেকেই এই অবনতি কোণটিকে জানি এই জায়গা থেকে আমরা ঘোরাবো যাতে আমরা সহজেই d1 c1 কে চিহ্নিত করতে পারি একইভাবে এটা যেখানে ছেদ করছে সেই জায়গায় একে স্থানান্তরিত করা হলো তাহলে এই উপায়ে এটা করা যাক a1 বিন্দুকে অভিক্ষিপ্ত করো এটা যেখানে ছেদ করছে তাকে চিহ্নিত করো একইভাবে b1 কেও ওই রেখার উপরে অভিক্ষিপ্ত করো এবং একে চিহ্নিত করো c থেকে c1 কেও অভিক্ষিপ্ত করো এবং চিহ্নিত করো একইভাবে d1 কেও ওই রেখার উপরে অভিক্ষিপ্ত করো এবং একে চিহ্নিত করো অভিক্ষেপগুলো আঁকা হয়ে গেলে আমরা এই বিন্দুগুলোকে যুক্ত করে সর্বশেষ চিত্রটিকে পেতে সক্ষম হই এই জিনিসটাই আমরা দেখতে চলেছি স্লাইডে থাকা প্রথম উদাহরণটিকে নিয়ে আলোচনা করা যাক আমাদের কাছে 30 মিলিমিটার এবং 50 মিলিমিটার বাহুবিশিষ্ট একটি আয়তক্ষেত্র রয়েছে যা উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রীতে আনত অবস্থায় রয়েছে অন্যদিকে এর তলের পৃষ্ঠটি অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে যদি ব্যাপারটা এরকম হয় তাহলে এর অভিক্ষেপগুলো অঙ্কন করো তাহলে আমাদের কাছে একটা 30 মিলিমিটার X 50 মিলিমিটারের আয়তক্ষেত্র রয়েছে যা অনুভূমিক তলে অবস্থান করছে এবং ছোট বাহুর মধ্যে একটি উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রী কোণে অবস্থান করছে তারমানে আমরা যদি একে আয়তক্ষেত্র বলে ধরি তাহলে এর একদিকে 50 মিলিমিটার এবং অপরদিকে 30 মিলিমিটার দৈর্ঘ্যযুক্ত বাহু রয়েছে এটা অনুভূমিক তলে অবস্থান করছে ছোটো বাহুটি উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে তাহলে আমরা কিভাবে 30° অবনতি কোণটি দেখতে পাবো আমরা এই রোটেশন ভিউতে এই অবনতি কোনটি দেখতে পাই এই রেখাচিত্রটা তৈরি করার জন্য ড্রইং শীটের দিকে লক্ষ্য করা যাক কিভাবে এটা করা যায় তাহলে সবার প্রথমে একটা XY রেখা আঁকো আমাদের একটা দীর্ঘ XY রেখার প্রয়োজন কারণ সবসময়ই দুই তিনটে ভিউ থাকে তাহলে একে X অক্ষ এবং Y অক্ষ নাম দেওয়া হল এটা একটা 30 মিলিমিটার X 50 মিলিমিটারের আয়তক্ষেত্র এটা কোথায় উপস্থিত তা আমরা জানিনা সেই কারনে আমরা কি করবো সবার প্রথমে 30 মিলিমিটার প্রস্থ এবং 50 মিলিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকবো তাহলে আমরা এমন একটা তল দিয়ে শুরু করি যা সমান্তরাল এবং অনুভূমিক তলের সাথে একটি কোণ তৈরি করেছে তাহলে এটা হলো আয়তক্ষেত্র আমাদের কাছে হয়তো এই ধরনের কিছু আছে এবং এরপর এই ধরনের জিনিস তৈরি করতে হবে তারপর ভিউগুলোকে সাজাতে হবে এই ভাবেই আমরা শুরু করি তাহলে সবার প্রথমে একটা 30 X 50 আয়তক্ষেত্র অঙ্কন করো বিন্দুগুলিকে a b c এবং d নাম দেওয়া হলো এবং এর অভিক্ষেপ সবসময় এই জায়গায় আসে তাহলে আমরা একটা জায়গা থেকে শুরু করছি এবং এই a' b' উভয়েই c' এবং d' এ সমাপতিত হচ্ছে এখন একে এই জায়গায় থাকতে হবে যাতে সমগ্র আয়তক্ষেত্রটি অনুভূমিক তলের ওপর অবস্থান করতে পারে তার মানে আমাদেরকে একে এই জায়গায় আনতে হবে ছোট পার্শ্বটি সব সময় উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে তাহলে ওই রেস্টিং রেখাটিকে অঙ্কন করো যা তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে তাহলে এটাকে এখান থেকে শুরু করা যাক এটা এই বিন্দু থেকে 45 ডিগ্রি কোণ তৈরি করছে তাহলে এই আয়তক্ষেত্রটিকে সংযুক্ত করা যাক যা এখানে অবস্থান করছে এবং যে দৈর্ঘ্যটাকে আমরা দেখতে পাচ্ছি তা হলো প্রকৃত দৈর্ঘ্য তাহলে এই সম্পূর্ণ দীর্ঘ রেখাটি 50 মিলিমিটার আমরা একে চিহ্নিত করলাম অর্থাৎ এখানে আমরা 50 মিলিমিটার চিহ্নিত করছি এগুলিকে a'b' নাম দেওয়া যাক যেহেতু আমরা এর সদ্য ঘূর্ণন ঘটিয়েছি সেই কারণে আমরা কোনো সাফিক্সের পরিবর্তন করছি না এবং এই কোণটি হলো 45 ডিগ্রি অর্থাৎ আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে লক্ষ্য করি তা হলে আয়তক্ষেত্রটি 45 ডিগ্রি অবনতি কোণ তৈরি করে এখন এই রেখাগুলিকে নিচের দিকে অভিক্ষিপ্ত করো রোলার স্কেল ব্যবহার করে অভিক্ষেপগুলোকে আমরা এইদিকে স্থানান্তরিত করলাম এখন এই হলো আয়তক্ষেত্র এটা হলো একটি অভিক্ষেপ এবং এটা হলো অপর অভিক্ষেপ আমরা একে গাঢ়ভাবে চিহ্নিত করলাম 30 মিলিমিটার X 50 মিলিমিটারের আয়তক্ষেত্রটি তার প্রস্থের মাধ্যমে অনুভূমিক তলের উপর অবস্থান করছে একে 45 ডিগ্রি ঘোরানো হলো যদি আমরা টপ ভিউ থেকে লক্ষ্য করি এটাকে একটা ছোট আয়তক্ষেত্রের ন্যায় দেখতে লাগে তাহলে টপ ভিউতে এই বিন্দুগুলিকে a1 b1 c1 এবং d1 নামে অভিহিত করা যাক এখন আমাদেরকে এই সম্পূর্ণ জিনিসটিকে হয় a1 বা এই b1 c1 এর সাপেক্ষে ঘোরাতে হবে আমরা এই জিনিসটাকে তৈরি করতে চাইছি তলের পৃষ্ঠটি অনুভূমিক তলের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে এটা ছোট বাহুর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করতে চলেছে এটা হলো ছোট বাহুটা একে এই অভিমুখে 30°কোনে রাখতে হবে তাহলে এই দৈর্ঘ্যটিকে স্থানান্তরিত করা যাক তাহলে ড্রয়িং শীটে প্রথমে যদি আমাদের আয়তক্ষেত্রটি 30 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে প্রথমে বিন্দুটিকে চিহ্নিত করা যাক ছোট পার্শ্বটি এইরকম কোনো জায়গায় 30 ডিগ্রি কোণ তৈরি করছে এই রেখাগুলোকে সংযুক্ত করো এটা হলো 30 ডিগ্রি কোণ এবং আমাদেরকে এই বিন্দুটিকে চিহ্নিত করতে হবে তাহলে যদি আমরা a1 এর সাপেক্ষে একে ঘোরাই যদি ব্যাপারটা এই ধরনের হয় তাহলে স্বাভাবিকভাবেই অভিক্ষেপটি একই থাকবে এইরকম কোনো জায়গায় এই a1 b1 আবর্তিত হবে তাহলে এবার a1 b1 দৈর্ঘ্যকে স্থানান্তরিত করা যাক যদি আমাদের কাছে যথাযথ পরিমাপের দৈর্ঘ্য না থাকে তাহলে আমরা দৈর্ঘ্যকে বাড়িয়ে নিয়ে একে চিহ্নিত করতে পারি তাহলে অভিক্ষেপের উপর এই সঞ্চারপথটিকে নেওয়া যাক হয়তো আমাদের a1 এখানে রয়েছে কারণ এর সাপেক্ষে আমরা একে 30° ঘোরাতে চলেছি যদি ব্যাপারটা এই ধরনের হয় এর সাপেক্ষে 30° চিহ্নিত করা হলো a1 রেখা সংযুক্ত করা হলো তাহলে এটা এই জায়গায় ছেদ করছে এরপর a1 b1 কে স্থানান্তরিত করো a1 কে একই রেখে a1এর সাপেক্ষে আমরা একে ঘোরাচ্ছি তাহলে এই জায়গায় b1' b1 থাকবে a1 এবং b1 কে যুক্ত করা হলো এর সাথে লম্বভাবে আমাকে c' এবং d' বিন্দুগুলোকে অঙ্কন করতে হবে তাহলে একে বর্ধিত করা যাক একইভাবে এই রেখাটিকেও বর্ধিত করা যাক আমরা এই একই দৈর্ঘ্য দেখতে চলেছি এবং এই b1 c1 এর ক্ষেত্রেও একই জিনিস দেখতে চলেছি তাহলে এই b1 c1 দৈর্ঘ্যকে এই জায়গায় স্থানান্তরিত করা হলো একইভাবে এই দৈর্ঘ্যকেও স্থানান্তরিত করা হলো এবার তলের উপর এই রেখাগুলোকে সংযুক্ত করো এবার আমাদেরকে প্রজেক্টর অঙ্কন করতে হবে যা b1 দিয়ে অতিক্রম করবে একইভাবে a1 c1 এবং d1 এর ক্ষেত্রে প্রজেক্টর অঙ্কন করতে হবে এবং এগুলো অঙ্কন করার ফলে আমরা এই ছেদবিন্দুগুলো পেলাম b কে এই জায়গায় b' হিসাবে চিহ্নিত করলাম একইভাবে আমাদেরকে a এর ক্ষেত্রেও চিহ্নিত করতে হবে তাহলে এটা হলো আসল রেখা আমরা a কে a' হিসাবে d কে d' হিসাবে এবং c কে c' হিসাবে এখানে চিহ্নিত করলাম এই রেখাগুলিকে যুক্ত করা যাক যদিও এটা একটা আয়তক্ষেত্র যখন আমরা একে 30 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি এবং এই কোণটির পরিবর্তন করছি এর ফলে যখন আমরা টপভিউ এবং ফ্রন্ট ভিউ থেকে একে লক্ষ্য করি তখন এর আকৃতি অনেকটা সামান্তরিকের মত হয় অর্থাৎ ভিউগুলো কিছুটা হলেও বিভ্রান্তিকর অর্থাৎ এর থেকে হয়তো আমরা বস্তুটির প্রকৃত আকৃতি জানতে পারছি না যখন একটা বস্তুকে ঘোরানো হয় উত্তোলন করা হয় ইত্যাদি যখন তোমরা একে স্বাভাবিকভাবে দেখছো বা পাশের দিক থেকে লক্ষ্য করছো তখন এই কোণগুলি এবং সেইসঙ্গে প্রকৃত দৈর্ঘ্যকেও কিছুটা বিকৃত দেখায় সুতরাং এটা হলো অন্যতম একটা কারণ এই প্রজেকশন এবং ড্রয়িং বিষয়ক কোর্সটি আমাদেরকে এই বস্তুগুলোর প্রকৃত আকৃতিকে দেখতে এবং খুঁজে পেতে সাহায্য করবে এভাবেই রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পাদিত হয় তাহলে আমরা এই জিনিসটাকে পাচ্ছি আবর্তনের উপর নির্ভর করে প্রকৃত আকৃতিকে পাওয়া সম্ভব হবে এটা হলো প্রকৃত আকৃতি এবং প্রকৃত দৈর্ঘ্য এবং এই ভিউকেই আমরা দেখতে চাইছি এই বস্তুটিকে যথাযথভাবে ঘুরিয়ে আসল অবস্থায় ফিরিয়ে এনে আমরা এই আয়তক্ষেত্রটিকে দেখতে পাবো পরবর্তী ক্লাসে আমরা এই তলগুলো সম্পর্কে আরো জানবো অসংখ্য ধন্যবাদ